সুতরাং আমরা গেম প্লেয়িং এলগোরিদম এর দিকে তাকাই এবং আমরা শেষ ক্লাসে আলফা বিটা অ্যালগরিদম দেখেছি এবং আলফা বিটা দ্বারা অন্বেষণ করা ট্রি টি আমরা এখানে দেখেছি এটি একটি 4 স্তর গভীর বাইনারি গেম ট্রি এবং সেই শেড যুক্ত নোডগুলি সেইগুলি যা মূলত আলফা বিটা অন্বেষণ করেনি। এখন আলফা বিটা অ্যালগরিদম বাম থেকে ডানে অনুসন্ধান করে এবং আমরা এখন এমন একটি অ্যালগরিদম খুঁজতে চাই যা অজ্ঞাত নয় যা এই পদ্ধতিতে ব্লাইন্ড নয় কিন্তু দিকের অনুভূতি আছে সুতরাং আমরা যেমন হিউরিস্টিক ফাংশন প্রবর্তন করে ডেপ্থ ফার্স্ট সার্চ থেকে বেস্ট ফার্স্ট সার্চে চলে এসেছি তেমনি আমরা এমন একটি অ্যালগরিদম দেখতে চাই যা এটিকে মূলত একটি ভাল সমাধান বলে মনে করবে এবং প্রকৃতপক্ষে 1979 সালে স্টকম্যান এই ধরনের একটি অ্যালগরিদম দিয়েছিলেন এবং এটিকে SSS ষ্টার বলা হয় এখন এই অ্যালগরিদমটি বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে কোন স্থানটিতে এই বেস্ট ফার্স্ট সার্চটি ঘটবে এবং ম্যাক্স কী করে তা দেখুন সুতরাং ম্যাক্স এটিতে উপলব্ধ অনেকগুলি পছন্দের একটি গেম খেলছে এর মধ্যে এটি একটি পছন্দ করবে সুতরাং অবশ্যই পৃষ্ঠ স্তরে এটি একটি পছন্দ নির্বাচন করছে তবে এটি কিছুটা গভীরতা পর্যন্ত একটি কী অনুসন্ধান করার ভিত্তিতে একটি পছন্দ করছে যা আমরা বলি k প্লাই সার্চ যেটা আমরা করছি এবং এটি হল এই সামনের দিকের তাকানোর ভিত্তিতেই ম্যাক্স এই পদক্ষেপটি তৈরি করেছে এবং মূলত দিগন্তে একটি মূল্যায়ন ফাংশন প্রয়োগ করার ভিত্তিতে করেছে সুতরাং কার্যত ম্যাক্স সামনের দিকে তাকিয়ে আছে বা পূর্বাভাস পেয়েছে যে মিনের প্রতিক্রিয়া কী হবে সুতরাং অন্য ভাবে বলা যায় মিন এর সমস্ত প্রতিক্রিয়ার সাথে ম্যাক্স স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেই মিন এর প্রতিটি প্রতিক্রিয়ার জন্য ম্যাক্স আগে থেকে ভেবেছে যে আমি একটি নির্দিষ্ট পদক্ষেপ নেব এবং তারপরে মিন এর সমস্ত প্রতিক্রিয়া ম্যাক্স বিবেচনায় রেখেছে সুতরাং আসুন আমরা বলি এটিও একটি 4 প্লাই সার্চ ট্রি ম্যাক্স সম্ভাবনার এই সম্পূর্ণ সেটটি দেখেছে এবং এর ভিত্তিতে ম্যাক্স এমন চাল মূলত তৈরি করেছে সুতরাং আপনি বলতে পারেন যে এই সাব ট্রিটি যা আমরা দেখছি তা হল এই অনুসন্ধানের ভিত্তিতে ম্যাক্স উপসংহারে পৌঁছেছে তিনি বলেছেন যদি ম্যাক্স এই চালটি তৈরি করে যে পদক্ষেপই মিন নিক না কেন ম্যাক্সের তার একটি করে উত্তর আছে এবং তারপর যেটি মিন তৈরি করে ম্যাক্সকে তৈরী করে এই জিনিসটি মূল্যায়ন করার সময় এটি বিবেচনায় নিয়েছে এখন আপনার মনে থাকবে যে এই জাতীয় সাব ট্রিকে কৌশল বলা হয় সুতরাং ম্যাক্স অবশ্যই একটি কৌশল বেছে নিয়েছে আলফা বিটা অ্যালগরিদম কৌশলগুলির জায়গায় অনুসন্ধান করে না এটি এমনকি কৌশলগুলিকে তেমন বিবেচনা করে না তবে আমরা একটি ভিন্ন অ্যালগরিদম দেখতে যাচ্ছি যা SSS ষ্টার SSS ষ্টার কৌশলের জায়গায় অনুসন্ধান করে সুতরাং আসুন আমরা ধরি যে ম্যাক্স এই কৌশলটি বেছে নিয়েছে এবং আসুন আমরা এটিকে S বলি এবং আমরা এটি আগেও আলোচনা করেছি এই কৌশলটির মূল্য কী এবং লিফ নোডের পরিপ্রেক্ষিতে মান যা ম্যাক্স বিবেচনায় নিয়েছে সুতরাং আসুন আমরা ধরি এটি হল 10 20 40 এবং আসুন আমরা বলি যে এই সবগুলি 60 70 হল বড় মান। আসুন আমরা ধরি এটি 5 10 15 30। কিছু মান আমি সমস্ত মান পূরণ করছি না কিন্তু আসুন আমরা ধরি আমাদের কিছু মান আছে 10 20 40 60 70 এখানে একটি 5 আছে 10 15 30 যখন ম্যাক্স এই কী ব্যবহার করবে তখন মিনি ম্যাক্স মান কী হবে এটা এই সব মানের মধ্যে সর্বনিম্ন হতে যাচ্ছে কারণ ম্যাক্স একবার ম্যাক্স এর কৌশল ঠিক করলে এটি শুধুমাত্র মিনের বেছে নেওয়ার উপর নির্ভর করে এবং মিন কিছুটা বিশ্লেষণ হারাবে এবং বলবে যে ঠিক আছে যদি আমি এই পদক্ষেপটি করি এবং যদি তারপর যদি আমি এই পদক্ষেপটি নিই তাহলে আমি 5 মান পাব যাতে মিন এটিকে চালাতে যাচ্ছে এবং ম্যাক্সের আর কোন বিকল্প নেই কারণ ম্যাক্সের কৌশলটি মূলত ঠিক হয়ে গেছে সুতরাং একটি কৌশলের মান হল এই কৌশল S এ লিফের মানের সর্বনিম্ন তাই আমি এই প্রতীকটি ব্যবহার করে বলতে চাই যে এইগুলি কৌশল S এর লিফ এবং কৌশলটির মান হবে এই লিফের কৌশলটির সর্বনিম্ন মান এখন একটি ফলাফল হিসাবে যদি একটি কৌশলে একটি রান্ডম লিফ চয়ন করা হয় তাই যদি আমি কোনো লিফ L আর L এর মান বেছে নিই সুতরাং আসুন আমরা ধরি যে এটি L কোনো লিফ এতে কিছু যায় আসে না এটি কীভাবে আমাদের প্রভাবিত করে S এর সাথে এটির কী সম্পর্ক রয়েছে এটি কৌশলটির মানের থেকে বেশি বা সমান যার অর্থ হল একটি লিফের মান হল একটি কৌশলের উর্দ্ধসীমা যার মধ্যে সেই লিফ রয়েছে। এখন এই বাইনারি সার্চ ট্রিটি আবার দেখি যদি আমি এই লিফ 50 নির্বাচন করি যার এই মান 50 আছে এটি কতগুলি কৌশলের অংশ হবে আপনি দেখতে পাচ্ছেন যে এটি অবশ্যই মিন এর পছন্দ এবং এখানে ম্যাক্স একটি পছন্দ করেছে এবং সেই পছন্দটি এই লিফ হিসাবে 50 হয়েছে ম্যাক্সকে সম্মুখীন হতে হবে তাই এই পছন্দ এই কৌশলটি হবে ম্যাক্সের জন্য এই উভয় পছন্দ মিনের জন্য এই বিশেষ পছন্দ ম্যাক্সের জন্য এবং এই দুটিই মূলত মিনের জন্য এখন যেহেতু ম্যাক্স কে মিন এর জন্য এইটির পাশাপাশি এটি এই উভয় পছন্দ বিবেচনা করতে হবে যখন ম্যাক্স এই চাল দেয় ম্যাক্স হয় একটি কৌশল নির্বাচন করছে যেখানে ম্যাক্স এই চালটি এখানে করছে এবং এই চালটি এখানে আমি বলতে চাচ্ছি ম্যাক্স এই পদক্ষেপটি বিবেচনা করছে ম্যাক্স একটি কৌশল বিবেচনা করছে যেখানে ম্যাক্স সেই পদক্ষেপ এবং এই পদক্ষেপটি তৈরি করছে এবং কৌশলটিতে এই পদক্ষেপটি সঠিকভাবে থাকতে পারে অন্যভাবে দেখলে এই লিফ টিও এমন একটি কৌশলের অংশ হবে যেখানে ম্যাক্স চাল দেয় এখানে এই চালটি কিন্তু এখানে এই স্থানে অন্য যে চালটি এতেও এই বিশেষ কৌশল থাকবে সুতরাং আপনাকে এটিকে কিছুটা কল্পনা করতে হবে যে এই বিশেষ গেম ট্রিতে প্রতিটি লিফ 2টি কৌশলের অন্তর্গত এবং এটিতে একটি কৌশল হল যখন ম্যাক্স এখানে এই পছন্দটি করে এবং অন্য কৌশলটি হল যখন ম্যাক্স এখানে অন্য পছন্দটি করে কারণ max কে এখানে মিন এর এই পছন্দটি বিবেচনা করতে হবে সুতরাং 16টি লিফ আছে এবং ম্যাক্সের কতগুলি পছন্দ কতগুলি কৌশল আছে এখানে 2টি এখানে পছন্দ এখানে 2টি পছন্দ এবং এখানে 2টি পছন্দ তাই একটি হিসাবে ম্যাক্স এর জন্য 8টি কৌশল উপলব্ধ রয়েছে তাই আমি এখানে লিখব একটি 4 স্তরীয় বাইনারি সার্চ ট্রির জন্য কৌশলের সংখ্যা 8 এর সমান এবং একটি অনুশীলন হিসাবে আপনি দেখতে পারেন যে 5 বা 6 স্তরের জন্য এটি একই সুতরাং 8 হল 2 কে 3 এ বাড়ানো হয়েছে 5 বা 6 এর জন্য 2 কে 7 এ বাড়ানো হয়েছে 7 বা 8 এর জন্য 2 কে 15 এ বাড়ানো হয়েছে 9 বা 10 এর জন্য 2 কে 31 এ বাড়ানো হয়েছে এবং আপনি এখান থেকে আগেই বুঝতে পারেন এবং আমি এটিকে পরিসংখ্যান হিসাবে দেব আপনি নিজেরাই এটি তৈরি করতে পারেন যে আপনি যত গভীরে যান কৌশলগুলির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং একটি অনুশীলন হিসাবে আপনি তাই করতে পারেন এই 2 হল একটি ব্রানচিং ফ্যাক্টর যা এখানে আসল ভূমিকা পালন করছে যদি তিনি 2 এর পরিবর্তে B নেন তবে এই সংখ্যাটি কেমন হবে এটি একটি আকর্ষণীয় অনুশীলনী তবে আপনি এটি পরে করতে পারেন এই নির্দিষ্ট ট্রির জন্য 8টি কৌশল রয়েছে এবং আমি যদি ইচ্ছামত নোড বেছে নিই আমি সেই 8টি কৌশলের মধ্যে 2টি পাব যেকোনো নোড বেছে নিন এবং আপনি 2টি কৌশল পাবেন তাহলে SSS ষ্টার কি করে এটি কৌশলগুলির জায়গায় অনুসন্ধান করা হয় এবং এটি অবশ্যই এই অর্থে সম্পূর্ণ হতে হবে যে এটি অবশ্যই সেরা পদক্ষেপটি মিস করবে না সুতরাং এটির সাথে শুরু করার সময় সমস্ত কৌশল বিবেচনা করতে হবে এবং তারপরে এটি থেকে একটি বেছে নিন এটা অবশ্যই ব্রুট ফোর্স কিন্তু আমরা এখানে বিশেষ করে ব্রুট ফোর্স ব্যবহার করি না এখন একটি লিফ নোড আপনি বলতে পারেন যে এটি একটি আংশিক কৌশল উপস্থাপন করে অন্য কথায় এটি একটি কৌশল যা সম্পূর্ণরূপে পরিমার্জিত নয় যদি আমি একটি কৌশলে শুধুমাত্র একটি লিফ দেখি আমি কৌশলটির শুধুমাত্র অংশবিশেষ দেখেছি সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি এই লিফটি 20 দেখে থাকি এর মান 20 এটা আমার কাছে আছে আমি জানি যে এই বিশেষ কৌশলটির এই অংশ এটি অন্যান্য কৌশলগুলিরও অংশ হতে পারে কিন্তু যে কৌশলই এটির একটি অংশ হোক না কেন এটির এই বৈশিষ্ট্য রয়েছে যে এটি এই কৌশলটির মূল্যের একটি উর্দ্ধসীমা একটি লিফ নোড এক গুচ্ছ কৌশলেরও প্রতিনিধিত্ব করে যা আমরা এই আগের মুহুর্তে আলোচনা করছিলাম যে যদি আমি এই নোড 50 বাম নোডটি বেছে নিই তবে এটি 2 দল কৌশলেরও প্রতিনিধিত্ব করে এবং 2টি কৌশল হল এমন একটি যেখানে ম্যাক্স উপরের স্তরে বামটি পছন্দ করে এবং যদি মিনকে এই পছন্দটি করতে হয় তবে ম্যাক্স বামটি পছন্দের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মিনকে যদি এই পছন্দটি করতে হয় ম্যাক্স হয় এটি বেছে নিতে পারে বা ঐটা নির্বাচন করতে পারে সুতরাং ওই দুটি কৌশল আছে এই বিশেষ নোড 50 প্রতিনিধিত্ব করে এবং এই 50 উভয় কৌশলের উপর একটি উর্দ্ধসীমা হবে সুতরাং আমাদের যা করতে হবে তা হল সমস্ত কৌশলগুলিকে কভার করার জন্য লিফ নির্বাচন করা এটি হল SSS স্টার অ্যালগরিদমের প্রথম পয়েন্ট যে কোনওভাবে আপনি এমনভাবে লিফগুলি নির্বাচন করেন যাতে আপনার কাছে সমস্ত সম্ভাব্য কৌশল থেকে একজন করে প্রতিনিধি থাকে যার অর্থ আপনি সব কৌশল কভার করেছেন তুমি এটা কিভাবে করলে এটা খুবই সহজ আপনি নিম্নলিখিত উপায়ে গেম ট্রি থেকে একটি সাব ট্রি বের করেন যাতে সর্বোচ্চ স্তরে সমস্ত ব্রাঞ্চ বেছে নেওয়া হয় কেন আমরা তা করব কারণ আমরা সব কৌশল কভার করতে চাই আমরা কোনো কৌশল হারাতে চাই না উদাহরণস্বরূপ রুট লেভেলে ম্যাক্স যা নেয় আমাদের অবশ্যই সব সম্ভাব্য পদক্ষেপ বিবেচনা করতে হবে এবং একইভাবে গভীর স্তরে অপরিহার্যভাবে করতে হবে সুতরাং ম্যাক্স স্তরে সমস্ত শাখা নির্বাচন করুন মিন স্তরে 1 চয়ন করুন আমি যদি এটি করি তাই আমায় এখানে লিখতে হবে আমি একটি লিফের সেট তৈরি করব যা মূলত সমস্ত কৌশলগুলিকে কভার করবে সুতরাং আসুন আমরা এই গেম ট্রিটির জন্য এটি করি যা আমরা আলফা বিটা অ্যালগরিদমের জন্য বিবেচনা করেছি সুতরাং আমরা এখন অন্বেষণ করতে চাই কিভাবে SSS ষ্টার এটি করবে কিন্তু প্রথমে এটি লিফের একটি সেট নির্বাচন করে শুরু হয় যেখানে প্রতিটি লিফ এই ক্ষেত্রে 2টি কৌশলের একটি গুচ্ছ দিয়ে প্রতিনিধিত্ব করে তবে আপনাকে অবশ্যই লিফগুলি নির্বাচন করতে হবে যাতে সমস্ত কৌশল আচ্ছাদিত হয় যাতে আমরা কোনো কৌশল মিস না করি এবং এর উপায় হল ম্যাক্সের জন্য সমস্ত পছন্দ নির্বাচন করা এবং আসুন আমরা ধরি আমরা মিনের জন্য সবচেয়ে বামের পছন্দটি বেছে নিচ্ছি তারপর ম্যাক্সের জন্য সমস্ত পছন্দ এবং মিনের জন্য একটি পছন্দ একইভাবে এখানে মিনের জন্য একটি পছন্দ ম্যাক্সের জন্য সমস্ত পছন্দ মিনের জন্য একটি পছন্দ । SSS ষ্টার এই অ্যালগরিদম লিফের নোডের এই সেট নির্বাচন করে শুরু হয় সুতরাং আমাকে এখানে এই লিফগুলিকে আন্ডারলাইন করতে দিন আমরা এই একটি এই এক এই এক এবং এই একটি দেখছি এবং আমি আপনাকে এই সম্পর্কে চিন্তা করতে বলব এবং নিজেকে বোঝাতে বলব যে আমরা যে 8টি কৌশল সম্পর্কে কথা বলেছি এই 4টি লিফ প্রতিটি 2টি করে কভার করে এবং এগুলি সবগুলিই বিচ্ছিন্ন এবং তারা মূলত 8টি কৌশলকে কভার করে এখন ম্যাক্সটিতে মূলত কাজ করা হয়েছে তাই আমরা যে বেস্ট ফার্স্ট অ্যালগরিদম সম্পর্কে কথা বলেছিলাম তা মনে রাখবেন এবং তারপরে আমরা ট্রাভেলিং সেলসম্যান প্রব্লেমটিও দেখেছি যা উচ্চ স্তরের অ্যালগরিদম হিসেবে সংজ্ঞায়িত করা হয় সর্বোত্তম আংশিক কৌশল হল সেই ক্ষেত্রে একটি আংশিক সমাধান আমাদের ক্ষেত্রে সমাধানই হল কৌশল যতক্ষণ না সর্বোত্তম সমাধান সম্পূর্ণরূপে পরিমার্জিত হচ্ছে এটি বেস্ট ফার্স্ট সার্চের জন্য উচ্চ স্তরের অ্যালগরিদম A ষ্টার এটির সাথে মেলে ব্রাঞ্চ এন্ড বাউন্ড এটির সাথে মেলে বেস্ট ফার্স্ট এটির সাথে ফিট করে। সর্বোপরি আমরা এক ধরণের প্রায়োরিটি কিউ রাখছি যেখানে আমরা সেরা মানের কৌশলটি বেছে নিতে সক্ষম হই সুতরাং A স্টারেতে সেরাটিকে f মানের পরিপ্রেক্ষিতে সংজ্ঞায়িত করা হয়েছে যা h মান যোগ g মান আপনি যদি ট্রাভেলিং সেলসম্যান প্রব্লেম এর কথা মনে রাখেন আমরা বলেছিলাম যে একদম উপরের রুট স্তরে শহরগুলির সেটগুলি আমাদের কাছে সমস্ত সম্ভাব্য প্রতিনিধিত্ব করে এবং তারপর আমরা এই সেটটিকে 2 সেটে ভাগ করি যার একটিতে একটি প্রান্ত থাকে এবং অন্যটিতে এই প্রান্তটি থাকে না সুতরাং এটি একটি আংশিক সফর ছিল এগুলি উভয়ই আংশিক সফর সেগুলি সম্পূর্ণরূপে নির্দিষ্ট করা হয়নি এবং আমরা সেই ট্যুরের খরচের অধঃসীমা কী তা মূল্যায়ন করার একটি উপায় খুঁজে বের করেছি এবং আমরা সর্বদা সেরা দেখতে সফর বেছে নিয়েছি এবং এটিকে আরও পরিমার্জিত করেছি মূলত আমরা এখানে এসএসএস স্টারে অনুরূপ কিছু করতে চাই তা হল আমরা প্রথমে সমস্ত সম্ভাব্য সমাধানগুলি কভার করি এবং এটিই আমরা সমস্ত কৌশলগুলি কভার করে দল গঠনের জন্য লিফের সেট বেছে নিয়ে করেছি সুতরাং এই ক্ষেত্রে আমাদের 4 টি গুচ্ছ আছে এবং প্রতিটি গুচ্ছে আমাদের একটি লিফ প্রতিনিধিত্ব করছে 50 30 30 এবং 70 এবং সেই লিফটি এই গুচ্ছের অন্তর্গত এই লিফের অন্তর্গত কৌশলটির মূল্যের উপর একটি ঊর্ধ্ব সীমার প্রতিনিধিত্ব করে প্রতিটি লিফ 2টি কৌশলের অন্তর্গত সুতরাং আমরা এটি অনুসরণ করব আমরা সর্বোত্তম আংশিক সমাধান খুঁজে পাব যতক্ষণ না সর্বোত্তম সমাধানটি সম্পূর্ণরূপে পরিমার্জিত হয় যখন কৌশলটি সম্পূর্ণরূপে সংজ্ঞায়িত হয় তখন এটি সম্পূর্ণরূপে পরিমার্জিত হয় সুতরাং এই অ্যালগরিদম SSS ষ্টার এটি গুচ্ছগুলির একটি প্রায়োরিটি কিউ ব্যবহার করে কিন্তু গুচ্ছগুলি স্পষ্টভাবে উপস্থাপন করা হয় না তারা মূলত কোনো নোড প্রতিনিধি দ্বারা প্রতিনিধিত্ব করে এবং প্রায়োরিটি কিউতে প্রতিটি উপাদান নোডের নাম দ্বারা একটি মান দ্বারা উপস্থাপিত হয় যা হয় চলন্ত বা সমাধানকৃত এবং একটি সীমা থাকে সুতরাং প্রাথমিকভাবে যখন আমরা অ্যালগরিদম শুরু করি তখন আমরা এটিকে রুট দিয়ে শুরু করি এবং আমরা বলি এটি লাইভ বাই লাইভ যার মানে যা মূলত সমাধান করা হয়নি সুতরাং আপনি এখন AO ষ্টার অ্যালগরিদমের সাথে তুলনা করতে পারেন যা আমরা আগে দেখেছি AO স্টার অ্যালগরিদম একটি সমাধানকে পরিমার্জন করতে থাকে যতক্ষণ না রুটটি সমাধান হয়ে যায় রুটটি লেভেল সলভ হয় না যার মানে হল যে সমাধানটি সম্পূর্ণরূপে পরিমার্জিত হয় এবং কোনো সময়ে আমি এই পর্যবেক্ষণটিও করেছিলাম যে একটি গেম ট্রি সমাধান করা একটি সমস্যা সমাধানের সমান কারণ সর্বোচ্চ স্তরে আমাদের একটি পছন্দ করতে হবে তাই এটি একটি বিজোড় নোড মিন স্তরে আপনাকে সমস্ত পছন্দ বিবেচনা করতে হবে এবং এটি একটি মিন নোডের মতো এটা ব্যতীত যে আপনি পার্সিং সমাধানগুলির পাসের কারণ যোগ করেন না যেমনটি আমরা A স্টারে করেছি তবে আমরা এখানে মূলত পার্সিং সমাধানগুলির সর্বনিম্ন খরচ গ্রহণ করি সুতরাং এটি অনেকটা A স্টার AO স্টার অ্যালগরিদমের মতো এবং এটি হল এই পরিভাষা যা আমরা AO স্টারেতে ব্যবহার করি তা হল আমাদের নোডের স্তরগুলি সমাধান করা হয়েছে বা স্তরগুলি সমাধান করা হয়নি এই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে তাদের লাইভ বলছি অ্যালগরিদমটি রুট স্তরের সমাধান না হওয়া পর্যন্ত এগিয়ে যাবে তাই এটি AO স্টারের সাথে একটি সাদৃশ্য যা আপনার লক্ষ্য করা উচিত আপনি যদি মনে রাখেন AO ষ্টার ছিল বেস্ট ফার্স্ট অ্যালগরিদম এবং এটি বেস্ট ফার্স্ট অ্যালগরিদমও হতে চলেছে সুতরাং আমরা এই এবং এই সীমানা দিয়ে শুরু করি প্রাথমিকভাবে আমরা এটিকে প্রায়োরিটি কিউতে সন্নিবেশ করি এই ট্রিপল যেখানে রুট নোড এবং এই স্তর এটি লাইভ এবং প্লাস বড় এবং সর্বদা সর্বোচ্চ মান হবে রুটের হেড প্রায়োরিটি কিউ একটি সর্বোচ্চ কিউ আর তারপর অ্যালগরিদম হেড উপাদান বাছাই করে যা সবচেয়ে বড় সীমানা বা যদি আপনি এটিকে হিউরিস্টিক মান বলতে চান এবং নিম্নলিখিতটি করে সুতরাং এই হল এইগুলি হল যখন আপনি রুট থেকে হেড নোড বাছাই করেন এটি ম্যাক্স এবং এটি লাইভ তখন আপনি একই সীমানা সহ সমস্ত চাইল্ডদের কিউতে যুক্ত করেন এবং তাদের অপরিহার্যভাবে লাইভ বলেন তাই আমার আসলে নন টার্মিনাল বলা উচিত সুতরাং কোনোখানে একটি পরীক্ষা আছে তাই মনে রাখবেন টার্মিনাল নোডগুলি দিগন্তে রয়েছে এবং দিগন্তে আমরা আবেদন করার অনুমতি দিয়েছি আসলে আমাদের মূল্যায়ন ফাংশন প্রয়োগ করতে হবে এবং সেই নোডের জন্য একটি মান পেতে হবে যদি এটি ম্যাক্স হয় তবে এটি একটি ম্যাক্স নোড এবং যদি এটি একটি লাইভ নোড হয় এবং যদি এটি নন টার্মিনাল হয় তবে সমস্ত চাইল্ডদের কিউতে যোগ করুন সুতরাং আপনি দেখতে পাবেন যে এটি হল ধাপ ম্যাক্স স্তরে সমস্ত শাখা নির্বাচন করুন ম্যাক্স স্তরে আমরা সমস্ত চাইল্ডকে যুক্ত করছি সুতরাং প্রাথমিকভাবে আমরা এই রুটটি যোগ করতাম তারপরে আমরা এই দুটি চাইল্ডকে এই জিনিসটিতে যুক্ত করব এবং তারপরে আমরা তাদের অপরিহার্যভাবে লাইভ বলব যদি এটি একটি মিন এবং লাইভ এবং নন টার্মিনাল হয় তাহলে একটি চাইল্ড যোগ করুন সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই দুটি পদক্ষেপ মূলত গুচ্ছগুলির প্রাথমিক গঠনের সাথে মিলে যায় এবং যেহেতু এটি এই প্লাস বড় মান সহ একটি প্রায়োরিটি কিউ তাই প্রথমে এই সমস্ত কিছুর যত্ন নেওয়া হবে এবং এই পুরো ট্রি টি এখানে তৈরি করা হবে এই ট্রি টি যেটিতে আপনি এই গোলাপী রঙ দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্স স্তরে আমরা উভয় চাইল্ডকে যুক্ত করব আমরা ম্যাক্সকে সরিয়ে ফেলব এবং উভয় চাইল্ডকে যুক্ত করব মিনের স্তরে আমরা মিন মুছে ফেলব এবং একটি চাইল্ড যোগ করব এই ক্ষেত্রে আমরা ইচ্ছামত ম্যাক্স স্তরে একটি বাম দিক নির্বাচন করি আমরা এই উভয় চাইল্ডকে মিন স্তরে যোগ করি আমরা একটি চাইল্ডকে যুক্ত করি এবং এই সব অদৃশ্য হয়ে যাবে এবং তাই শুধুমাত্র 4টি এন্ট্রি প্রাথমিকভাবে বড় মান সহ আমার প্যারিটি কিউতে থাকবে কিন্তু যে মুহূর্তে আমরা একটি টার্মিনাল নোড নেব যদি এটি টার্মিনাল হয় আপনি এটি সমাধান করা হয়েছে লেবেল করুন সুতরাং এই 4টি নোড টার্মিনাল হবে আমরা সেগুলিকে সমাধান করা এই লেবেল করব এবং আমরা যে মানগুলি রাখব যা 50 30 30 এবং 70 । সুতরাং এটির শেষে আপনি যদি মনে রাখেন AO ষ্টার অ্যালগরিদমের এই 2টি পর্যায় ছিল ফরোয়ার্ড পর্যায় এবং মূলত ব্যাকআপ পর্যায় সুতরাং কিছু অর্থে এটি ফরোয়ার্ড পর্যায়ের মতো যখনই আমরা লাইভ নোডের দিকে তাকাই এটি ফরোয়ার্ড পর্যায়ের মতো কারণ আমরা চাইল্ডদের যোগ করছি যদি এটি একটি ম্যাক্স নোড হয় তবে সমস্ত চাইল্ড বা যদি এটি একটি মিন নোড হয় তবে একটি চাইল্ড তবে আমরা ট্রির মধ্যে এগিয়ে যাচ্ছি বা নীচে চলেছি কিন্তু একবার এটি নোডগুলি সমাধান হয়ে গেলে আমরা মূলত পশ্চাদগামী ট্রিতে যাই সুতরাং এখন আমাদের কাছে এই 4টি নোড রয়েছে এবং 4টিই মূলত সমাধান করা লেবেল পাবে কারণ তাদের এই প্লাস বড় মান আছে তারা সবসময় কিউতে এগিয়ে থাকবে এমনকি যদি এটি সমাধান করা লেবেল দেওয়া হয় তবে এটি কিউয়ের রেয়ারে চলে যাবে কারণ সেগুলির প্লাস বড় হবে। তারপর অবশেষে সমস্ত 4 এই প্লাস মানগুলি পাবে এবং তারা প্রায়োরিটি কিউতে 70 50 30 এবং 30 বাছাই করবে আমরা সবসময় তাই বাছাই করি এটি একটি প্রায়োরিটি কিউ আমার এটি পুনরাবৃত্তি করার দরকার নেই আমরা সর্বদা কিউয়ের মাথায় নোডটি নিয়ে থাকি সুতরাং একবার আমাদের এই 4টি সমাধান করা নোড আমার প্রায়োরিটি কিউতে থাকলে পরবর্তী নোডটি বাছাই করা হবে এই একটি 70 একটি হল 70 সুতরাং এইগুলি 4 টি গুচ্ছের প্রতিনিধিত্ব করে আসুন আমরা তাদের A B C D বলি এই গুচ্ছগুলির প্রতিটি 2টি কৌশলের প্রতিনিধিত্ব করে এবং এই প্রতিটি মান সেই 2টি কৌশলের উপর একটি ঊর্ধ্ব সীমার প্রতিনিধিত্ব করে এবং সেরা দেখতে গুচ্ছ হল d এবং d প্রায়োরিটি কিউ এর আগে আসে এবং তাই SSS ষ্টার সেই অ্যালগরিদমটি বাছাই করে এটি একটি ম্যাক্স নোড সুতরাং যদি এটি একটি ম্যাক্স এবং সমাধান করা নোড হয় তবে এতে দুটি ক্ষেত্র রয়েছে একটি হল এটির ট্রি তে একটি ভাই বা বোন অবশিষ্ট আছে যেখানে অন্য সব ক্ষেত্রে যখন ট্রি তে কোনো ভাইবোন অবশিষ্ট নেই। সুতরাং এই উভয় নোড 30 এবং 70 এবং প্রকৃতপক্ষে এই সমস্ত 4 টির এখনও একটি ভাই বা বোন ট্রি তে অবশিষ্ট আছে সুতরাং তাদের মূলত এই কাজটা আছে সুতরাং যদি তাদের একটি ভাইবোন থাকে আপনি ভাইবোন এবং নিম্নতর মান দিয়ে প্রতিস্থাপন করুন 2টি মানের মধ্যে যেটি কম হয় আপনি সেই মানটি সেই গুচ্ছকে দেবেন কেন কারণ মনে রাখবেন যে একটি কৌশলের মান সর্বদাই লিফের মূল্যের মধ্যে সর্বনিম্ন এবং যদি আপনি কৌশলটিতে আরও একটি লিফের দিকে দেখেন এবং যদি এটির মান কম থাকে তবে আমাদের অবশ্যই আরো কম মানটি রাখতে হবে যদি এটির মান বেশি হয় তবে আমাদের অবশ্যই প্রথমটির থেকে নিম্ন মানটি রাখতে হবে নিম্ন মানটি কোথা থেকে এসেছে তা বিবেচ্য নয় তাই ভাই বা বোনকে প্রতিনিধি হিসেবে রাখুন ভাইবোন দিয়ে প্রতিস্থাপন করুন এবং ভাইবোন না থাকলে কম মান দিয়ে রাখুন সুতরাং আমি এখানে অন্য কিছু লিখব এবং এর অর্থ হল যদি কোন ভাইবোন না থাকে প্যারেন্ট দিয়ে প্রতিস্থাপন করুন সুতরাং আমরা এটিতে আসব আসুন এই পদক্ষেপগুলি অনুসরণ করুন সুতরাং এই 70টি কিউয়ের হেড হবে এবং এটি কিউ থেকে সরানো হবে এবং এটির ভাইবোন যোগ করা হবে সুতরাং এটা বলে যে আমরা এই নোডটি অন্বেষণ করছি এবং আমরা তখন এই নোডটি দেখছি এই গুচ্ছটির মান এখনও 70 হবে কারণ এটি এই দুটি মান 70 এবং 80 এর মধ্যে ছোট সুতরাং এটি এখনও কিউ এর আগে থাকবে কারণ এটির মান 70 এটির আর কোন ভাইবোন অবশিষ্ট নেই তাই এটি কিউতে যুক্ত হবে এবং এটি সমাধান করা লেবেল পাবে সুতরাং আমি বলি যে এটি একটি হিসাবে সমাধান করা লেবেলকে উপস্থাপন করে যেমনটি আমরা AO ষ্টার অ্যালগরিদমে করেছি যদি এটির কোন ভাইবোন না থাকে আমরা সেই মান সহ পেরেন্টের সাথে এটি রাখি সুতরাং এখনও এই গুচ্ছ D এখানে এই নোড দ্বারা উপস্থাপিত করা হয়েছে এবং এর মান 70 এই মুহুর্তে লক্ষ্য করুন যে এখানে এটি একটি ম্যাক্স নোড এটি আর কোনো ভূমিকা পালন করবে না কারণ এটির 30 এর উর্দ্ধ সীমা রয়েছে এবং ম্যাক্স এখান থেকে 70 পাচ্ছে ম্যাক্স জানে এটি এখান থেকে 70 পাচ্ছে এটি একটি আলফা কাট অফ এর মত এই জায়গায় সঞ্চালিত হবে হয় আপনি এটি স্পষ্ট করবেন বা এটি কিউয়ের শেষে দাঁড়িয়ে যাবে কখনই সামনে আসবে না তবে এটা কোন ব্যাপার না অর্থাৎ আলফা কাট অফের সেই ধাপটি এখানে এই ধাপের মাধ্যমে ধরা হয়েছে যদি এটি মিন হয় এবং এখন সমাধান করা হয় তবে এটি সম্পর্কে সাবধানে চিন্তা করুন যদি এটি একটি মিন নোড হয় এবং এটি সমাধান করা হয় এবং অন্তর্নিহিতভাবে আমরা এখানে এটি বলছি না এটি কিউয়ের মাথায় এটি কিউয়ের মাথায় আছে সুতরাং এটি সমাধান করা হয়েছে এবং এটি কিউয়ের মাথায় রয়েছে এর একটা ভাইবোন আছে কিন্তু ভাইবোন কোনো ভূমিকা পালন করতে পারছে না কেন কারণ এটি একটি মিন নোড এটি হল এটি একটি উপরের মান পেয়েছে 70 এর একটি মান পেয়েছে এটির ভাইবোনের 30 এর উর্দ্ধসীমা রয়েছে এবং এই ভাইবোনটি কখনই ম্যাক্স নোডকে প্রভাবিত করতে যাচ্ছে না এবং এটি এ সব বিবেচনা করছে না সুতরাং এটি এই বলে প্রয়োগ করা হয় যে যদি এটি একটি মিন নোড হয় এবং যদি এটি একটি সমাধান করা নোড হয় তাহলে শুধু এটিকে এর প্যারেন্ট দিয়ে প্রতিস্থাপন করুন সুতরাং এখন এইটি এবং প্যারেন্টটি সমাধান করা লেবেল পায় সুতরাং আমার বলা উচিত যে প্যারেন্ট এবং সমাধান করা উভয় ক্ষেত্রেই উচিত তা একটি ম্যাক্স নোড বা একটি মিন নোড যাই হোক না কেন একটি ম্যাক্স নোডের যদি কোন ভাইবোন না থাকে তাহলে প্যারেন্ট সমাধান করা লেবেল এবং মান পায় মিন নোড হলে ভাইবোন আছে কি না তা কোন ব্যাপার না তবে এর প্যারেন্ট লেবেল সমাধান করা হবে এবং এই ক্ষেত্রে এটি 70 এর মান পাবে এখন আমরা এই ধাপে ফিরে যাই যে নোডটি সমাধান করা হয়েছে এবং এটি একটি ম্যাক্স নোড এর ভাইবোনটি এখনও সমাধান করা হয়নি মূলত এটি একটি টার্মিনাল নোড নয় আমরা ট্রির মধ্যে কোথাও আছি সুতরাং আমরা এটিকে ভাইবোন দিয়ে প্রতিস্থাপন করি একই প্রক্রিয়া যদি ম্যাক্স দিয়ে সমাধান করা হয় তাহলে ভাইবোন এবং নিম্ন মান দিয়ে প্রতিস্থাপন করুন এই ক্ষেত্রে মান হল 70 সুতরাং মূলত এই নোডটি 70 এর একটি মান দিয়ে সক্রিয় হয়ে ওঠে এটি বলতে চায় যে আমি এটিকে 70 এর একটি সীমা দিয়ে মূল্যায়ন করতে চাই এখন যেহেতু এটি একটি লাইভ নোড এটি এখন থেকে একটি রিকার্সিভ কলের মত হয় এটি একটি লাইভ নোড আমরা এটি অনুসরণ করি ম্যাক্সের জন্য সমস্ত চাইল্ড যোগ করুন সর্বনিম্নর জন্য একটি চাইল্ড যোগ করুন সুতরাং এটি একটি রিকার্সিভ কলের মতো যার অর্থ হল আমরা সব চাইল্ডকে ম্যাক্সের জন্য এবং একটি চাইল্ডকে মিনের জন্য যোগ করি সুতরাং আমরা প্রথমে এটির দিকে তাকাই এবং তারপরে এইগুলি কিউতে যোগ করা হয়েছে এটি কিউয়ের মাথায় আসে কারণ এটির মান 80 এটি একটি টার্মিনাল নোড যে মুহুর্তে আমরা একটি টার্মিনাল নোড দেখতে পাই আমরা এটি মিস করি এটি তখন কিউয়ের মাথায় আসে এটি 80 এর মান সহ একটি খেলার পক্ষপাতদুষ্ট চাইল্ড পায় সেখানে আর কোন ভাইবোন অবশিষ্ট নেই এটি এখনও কিউয়ের মাথায় রয়েছে সুতরাং এটি 80 এর মান সহ কিউতে যুক্ত হয় এবং সমাধান করা হয় এই মুহুর্তে 80 এর একটি মান দিয়ে সমাধান করা লেবেলটি পায় এর প্যারেন্টটি 80 এর একটি মান দিয়ে সমাধান করা লেবেলটি পায় এবং যখন এটি একটি ম্যাক্স নোড সুতরাং মনে রাখবেন যে আমরা সর্বদা কিউয়ের মাথার নোডগুলি বিবেচনা করি এবং সর্বোচ্চ মানের নোডগুলিকে আমরা সর্বদা দেখছি এটি কিউয়ের মাথায় আছে দুঃখিত এটি 80 এর মানের সাথে সঠিক নয় তবে 70 এর মানের ক্ষেত্রে মূলত 2টি মানের মধ্যে ছোট এখন এই ম্যাক্স নোডের জন্য আর কোন ভাইবোন অবশিষ্ট নেই মাথার ম্যাক্স নোডটি সমাধান করা লেবেল সহ রয়েছে তাই এটি ইতিমধ্যেই চলে গেছে আসলে এটি ফেলে দেওয়া হয়েছে শুধুমাত্র একটি কপি রাখা হয়েছে সুতরাং আর কোন ভাইবোন বাকি নেই তাই এই মিন নোডটি 80 এই মান দিয়ে সমাধান করা লেবেল করা হয়েছে এখন যেহেতু এটি একটি মিন নোড এবং এটি সমাধান করা হয়েছে এটি এটিকে গুরুত্ব দেয় না এবং এটি কিউয়ের শীর্ষে রয়েছে এটিকে গুরুত্ব দেয় না কারণ এর মানে অন্য কোথাও থেকে যে সীমানা আসছে তা এর চেয়ে কম হবে এটা হাইড্রোলিক কিউতে আছে এবং ম্যাক্স যাচ্ছে সুতরাং ম্যাক্স এখান থেকে 80 মান পাচ্ছে এটি এখান থেকে সর্বোচ্চ 50 বা 30 এর একটি মান পাচ্ছে যা এই অন্যান্য নোডগুলিতে কী ঘটবে তার উপর নির্ভর করে যা আমরা দেখিনি কিন্তু এর মান সর্বাধিক 50 সুতরাং তারা কিউতে পিছিয়ে আছে যে মুহূর্তে একটি মিন সমাধান করা নোড কিউয়ের মাথায় আসবে যেমনটি আমরা এখানে বলেছি আমরা শুধু প্যারেন্টকে সমাধান করা নোড দিয়ে প্রতিস্থাপন করি এই ক্ষেত্রে আমরা এটিকে 70 এর মান দিয়ে প্রতিস্থাপন করেছি তাহলে আমরা কী করেছি আমরা এই দিকে দেখেছি এই এসএসএস স্টার অ্যালগরিদমটি 1 2 3 4 5 6 7 নোডগুলিকে শেষ করার আগে দেখে নিয়েছে লক্ষ্য করুন এটি 70 এর মতো একই মানে সমাপ্ত হয় যা আলফা বিটা খুঁজে পেয়েছিল এবং যেটিতে মিনি ম্যাক্স মূলত পাওয়া যেত সুতরাং তিনটি অ্যালগরিদম মিনি ম্যাক্স অ্যালগরিদম আলফা বিটা অ্যালগরিদম এসএসএস স্টার অ্যালগরিদম আমরা স্পষ্টতই একই মিনি ম্যাক্স মান খুঁজে পাই অন্যথায় সেগুলি আলাদা হবে। সুতরাং তারা একই মিনি ম্যাক্স মান সহ একই পদক্ষেপ খুঁজে পায় মিনি ম্যাক্স এই সমস্ত 16টি নোড দেখেছে আলফা বিটা শুধুমাত্র এই 10টি আনশেডেড নোড দেখতে পায় যা আমরা এখানে আঁকেছি এবং SSS ষ্টার শুধুমাত্র এই 7টি আন্ডারলাইন করা গোলাপী নোড দেখতে পায় যা আমরা এখানে দেখেছি আরো গুরুত্বপূর্ণ কি লক্ষ্য করুন যে এটিতে সবসময় ট্রির এই দিকে দৃষ্টি নিবদ্ধ করা হয় যেখানে উভয় খেলোয়াড়ের জন্য সেরা পদক্ষেপগুলি থাকে এবং এটি মূলত এই অংশটি সমাধান করেছে এবং মূলত এই অংশটিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে উদাহরণস্বরূপ এই নোডটি দেখা যায় না যা এই নোডের আলফা বিটা দ্বারা দেখা হয়েছিল যা মূলত আলফা বিটা দ্বারা দেখা হয়েছিল এবং এভাবে চলবে সুতরাং আসলে এটি স্টকম্যান দ্বারা দেখানো হয়েছিল যে আলফা বিটা যে SSS ষ্টার যদি কোনো নোড SSS ষ্টার দ্বারা দেখা যায় আলফা বিটাও অপরিহার্যভাবে দেখতে পাবে হ্যাঁ কারণ এটি 70 ছিল এটিও 70 হওয়া উচিত এবং সমাধান করা উচিত সুতরাং SSS ষ্টার হল আলফা বিটা এর প্রথম সেরা পরিবর্তন যা আপনি দেখতে পাচ্ছেন আমরা আগে যা বলেছিলাম তার মধ্যে একমাত্র পার্থক্য হল যখন আমরা বেস্ট ফার্স্ট সার্চ সম্পর্কে কথা বলেছিলাম আমরা একটি হিউরিস্টিক ফাংশনের ধারণা ব্যবহার করেছি যা ডোমেন নির্ভর ছিল এই ক্ষেত্রে আমরা সেই অর্থে হিউরিস্টিক ফাংশন ব্যবহার করি না তবে আমরা সমাধানের একটি অনুমান ব্যবহার করি একটি হিউরিস্টিক ফাংশন একটি সমাধানের একটি অনুমানও দেয় কিন্তু এখানে আমাদের কাছে একটি অনুমানে পৌঁছানোর জন্য একটি ভিন্ন প্রক্রিয়া রয়েছে যা হল নমুনা দিয়ে সমস্ত সম্ভাব্য কৌশলগুলির উপরের সীমানা পেতে সমস্ত কৌশলের নমুনা নিন এবং এই প্রক্রিয়ায় আমরা এই গুচ্ছগুলি খুঁজে পেয়েছি এবং তারপর আমরা সবসময় সেরা দেখতে গুচ্ছটি পরিমার্জন করেছেন সুতরাং সেখানেই অ্যালগরিদমের বেস্ট ফার্স্ট প্রকৃতিটি কার্যকর হয় সুতরাং আমি কয়েকটি জিনিস দিয়ে শেষ করতে চাই একটি হল আপনি যদি একটি বাস্তবের গেম খেলার প্রোগ্রামের কথা বলেন তারপরে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অনুসন্ধান করেন আপনি একটি কেপ লাইন সামনের দিকে তাকান তবে এখানে লুকিয়ে থাকার বিপদ রয়েছে অবশ্যই আপনি যত দূর দেখতে পারবেন ততই ভাল কিন্তু ট্রি টি দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাই আপনি খুব বেশি অনুসন্ধান করতে পারবেন না এবং বেশিরভাগ অ্যালগরিদমগুলি 10 স্তর এর বাইরেও যায় না এখন এটিকে দিগন্ত প্রভাব বলা হয় এবং এটি এইরকম যে এই অনুমান করা হয় খেলার একটি বিশেষ লাইন রয়েছে যা আগ্রহের বিষয় যা নির্দিষ্ট প্রক্রিয়া দ্বারা মূল্যায়ন করা হচ্ছে যা স্বাভাবিকভাবেই ঘটে সুতরাং আসুন আমরা ধরি যে নোডগুলির এই ক্রমটির একটি ভূমিকা রয়েছে তা নির্ধারণ করতে যে এটি ভাল বা অন্য কিছু ভাল যদিও তাতে কিছু যায় আসে না এটা একটি গুরুত্বপূর্ণ ঘটনার চালগুলির ক্রম সুতরাং প্রতিটি একটি পদক্ষেপ সুতরাং ম্যাক্সের চাল মিনের চাল ইত্যাদি এভাবে চলবে এখন ধরুন এটিতে আপনি ইচ্ছামত পদক্ষেপের একটি সেট প্রবেশ করান যা অর্থহীন আসুন আমরা বলি ম্যাক্স কিছু নড়াচড়া করে ম্যাক্স একটি চাল দেয় মিন একটি চাল দেয় ম্যাক্স একটি চাল দেয় চাল দিতে থাকে এবং আমাদের যুক্তির খাতিরে বলা যাক এই অবস্থা ও এই অবস্থা সমান এটা সম্ভব যদি আপনি দাবার মত একটি খেলা দেখেন উদাহরণস্বরূপ ম্যাক্স একটি ঘোড়ার চাল দিতে পারে মিন একটি ঘোড়ার চাল দিতে পারে ম্যাক্স ঘোড়ার চাল পিছিয়ে নিতে পারে এবং মিন তার ঘোড়ার চাল পিছিয়ে নিতে পারে। সুতরাং উভয়ই একটি চাল দিয়েছে এবং চালটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছে এবং তাই তারা এখানে একই অবস্থায় রয়েছে কিন্তু অনুসন্ধানে কি হবে অনুসন্ধানে ধরলাম আমরা এই পুরো ক্রমটি এখানে প্রবেশ করাই তাহলে এই অংশটি দিগন্তের বাইরে ঠেলে দেওয়া হয় কারণ আপনি ইচ্ছামত যে কাজটি করছেন এই কার্টটি দিগন্তের বাইরে ঠেলে দেওয়া যায় যার অর্থ হল এই পদক্ষেপগুলিতে গুরুত্বপূর্ণ যা কিছু ঘটছিল আর এই অ্যালগরিদম দ্বারা তা লক্ষ্য করা যায় না কারণ এটির অনুসন্ধান শুধুমাত্র দিগন্ত পর্যন্ত সুতরাং এই প্রভাবটিকে দিগন্ত প্রভাব বলা হয় এবং লোকেরা যা করেছে তা হল আমরা প্রায়শই একটি ছোট অনুসন্ধান করি একটি পদক্ষেপ নেওয়ার আগে তারা কিছুটা ছোট অনুসন্ধান করে এটা যাচাই করার জন্য যে পদক্ষেপটি আসলেই কোনও বিপর্যয়কর কিছু নয় যাতে চাল বা সেই মত কিছু এর পিছনে লুকানো আছে তাই প্রায়ই মানুষ এটা করে স্পষ্টতই ছোট অনুসন্ধান শুধুমাত্র এই পরিমাণ অনুসন্ধান করবে যা প্রকৃতপক্ষে এই গভীরতা পর্যন্ত এই পুরো জিনিসটি অনুসন্ধানের চেয়ে কম এটি মূলত অনেক বেশি মূল্যবান বোঝানো হত এবং অবশেষে আমি একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই যা দেখায় যে অনুসন্ধানের একটি সীমাবদ্ধতা থাকতে পারে সুতরাং এটি একটি সুপরিচিত উদাহরণ যা এই হাই টেক প্রোগ্রামে দেওয়া হয়েছিল এই হাই টেকটি ছিল একটি মাল্টি প্রসেসর 64 প্রসেসর দাবা খেলার মেশিন বার্লিনো সেমুরে তৈরি করেছিল এবং এই অবস্থানটি হাই টেককে দেওয়া হয়েছিল এবং এটি ব্যাখ্যা করে যে অনুসন্ধান সবসময় কিছু করতে সক্ষম হয় না যদি না এটি অবশ্যই সম্পূর্ণ রূপে অনুসন্ধান করা হয় যা যুক্তির অন্যান্য রূপগুলি করতে পারে সুতরাং অবস্থানটি নিম্নরূপ সুতরাং আসুন আমরা ধরি এগুলি হল বড়েগুলি P P P P P সুতরাং সাদার এই অবস্থান রয়েছে সুতরাং এটি একটি অত্যন্ত অনুশোচনাপূর্ণ অবস্থান যেটা কেউ আবিষ্কার করেছে শুধুমাত্র এটি দেখানোর জন্য যে অনুসন্ধানের ত্রুটি থাকতে পারে সুতরাং এগুলি হল বোড়ে 8টি বোড়ে সাদার দিকে প্রতিটি কলামে একটি এবং সাদার এখানে মূলত রাজা বাকি আছে আসুন আমরা বলি প্রতিপক্ষেরও 8টি বোড়ে রয়েছে যা এই 8টি বোড়েগুলির সাথে মাথায় মাথায় আছে কিছু অর্থে একটি ডেডলক তৈরি করা কিন্তু প্রতিপক্ষের অন্যান্য ঘুঁটিও রয়েছে সুতরাং প্রতিপক্ষের কাছে উদাহরণ স্বরূপ এখানে একটি গজ এবং এখানে একটি নৌকা এবং এখানে একটি নৌকা এবং এখানে একটি রাজা আছে সুতরাং হিসাবের সুবিধার দিক থেকে প্রতিপক্ষ শক্তিশালী এই সাদা প্লেয়ারটির 8টি বোড়ে এবং রাজা রয়েছে এই লাল প্লেয়ার বা কালো প্লেয়ার যাকে আপনি বলতে চান তার 8টি বোড়ে এবং একটি রাজা রয়েছে তবে এর সাথে মূলত 2টি নৌকা এবং একটি গজ রয়েছে । সুতরাং অপরিহার্যভাবে একটি উল্লেখযোগ্য সুবিধা হিসাবমত আছে কি হবে যদি এই লালটি এই নৌকাকে এখানে সরিয়ে দেয় এটি এই চালটি দেয় এবং এখন এবার সাদার দানের পালা এবং এই অবস্থানটি মূলত হাই টেককে দেওয়া হয়েছিল একে বলা হয় বিষাক্ত নৌকা সুতরাং আপনি যদি ওয়েবে বিষাক্ত নৌকাটি সন্ধান করেন তবে আপনি এই অবস্থান এবং এর পিছনে কিছু গল্প পাবেন তো গল্পটা কী লাল এখানে নৌকাটি সরায় কিছু অর্থে এই বোড়েকে এটা দেয় তাই না হোয়াইট এই নৌকাটিকে এভাবে দখল করতে পারে যদি আপনি দাবার নিয়মগুলি জানেন এবং সাদা আমরা যে অ্যালগরিদমের কথা বলছি তাতে মূলত এটি করবে তারা কিছু k প্লাই সার্চ করবে মূল্যায়ন ফাংশন প্রয়োগ করবে মূল্যায়ন ফাংশন কি আমরা দেখেছি এটি বস্তুগত সুবিধা এবং অবস্থানগত সুবিধার সমন্বয় এবং তারপর এই মূল্যায়ন ফাংশনের উপর ভিত্তি করে একটি সেরা পদক্ষেপ চয়ন করুন এই বেচারা সাদা প্রোগ্রামটি কি করবে এটা দেখবে যে এটা নৌকা দখল করছে যার ফলশ্রুতিতে এই নৌকাকে দখল করার এই চাল দেয় কিন্তু এটার শিরোনাম বলে এটি একটি বিষাক্ত নৌকা কারণ কি হয় একবার এই বোড়েটি এখান থেকে সরে গেলে যেটা ডানদিকে এই দুর্ভেদ্য দুর্গ ছিল সুতরাং লক্ষ্য করুন যে এই নৌকা অন্যথায় কোন বোড়ে আক্রমণ করতে পারে না কারণ নৌকা শুধুমাত্র এই দিকে যেতে পারে এবং শুধুমাত্র গজ যেটা কালো এটি তার নিজস্ব রঙকে আক্রমণ করবে সুতরাং আপনি যদি দাবা জানেন তবে আপনি দেখতে পাবেন যে উদাহরণস্বরূপ এগুলি সমস্ত কালো স্কোয়ার এবং এইগুলি সমস্ত সাদা স্কোয়ার হবে এবং এটিতে একটি কালো গজ রয়েছে এটি কখনই আক্রমণ করতে পারে না এটি কখনই ভাঙতে পারে না নিজের কাছে কালো থাকতে পারে না এই দুর্গ যা সাদা তৈরি করেছে তা ভাঙতে পারে না কিন্তু যে মুহুর্তে সাদার এই শৃঙ্খল থেকে একটি বোড়ে সরানো হয় এটি তার জায়গাটি কালোকে উন্মুক্ত করে দেয় এবং তারপরে কালো আসলে আপনি বলতে পারেন এখান থেকে আক্রমণ করতে পারে এবং মূলত গেমটি জিততে পারে সুতরাং এমনকি খেলোয়াড়রা এমনকি বেশিরভাগ খেলোয়াড়রাও এই অবস্থানের দিকে তাকিয়ে হ্যাঁ বলবেন সাদারা যা করতে পারে তা হল রাজাকে চারপাশে সরানো এবং তারপরে কালো কিছুই করতে পারবে না তবে এই দাবা প্রোগ্রামটি যা আপনি উচ্চ স্তর বা মেটা স্তর হিসাবে বলতে পারেন তা যুক্তি দিতে সক্ষম হয়নি বা আরও দেখুন এটি কেবল একটি ট্রির অনুসন্ধান করে যা কিছু সুবিধা দেয় সুতরাং এটি নৌকাকে দখল করেছে এবং প্রকৃতপক্ষে গেমটি হারিয়েছে সুতরাং যা হল এইভাবে এখানে পাঠ হল যে বুদ্ধিযুক্ত ব্যবস্থা তৈরি করতে আপনার শুধুমাত্র একটি যুক্তির প্রয়োজন নেই তবে অনেকগুলি যুক্তি একসাথে কাজ করতে হবে যুক্তির অন্য রূপটি হল যে ধরনের যুক্তির কথা আমরা এখানে বলছি তা জানি তাই কোনোভাবে কাঠামো বিশ্লেষণ করা বা এই জিনিস সম্পর্কে কিছু পার্থক্য করা যা এই প্রোগ্রামটি করতে সক্ষম নয় সুতরাং আমরা গেমগুলির সঙ্গে এখানে থামব অন্যান্য গেমস প্লে অ্যালগরিদম গেম প্লেয়িং অ্যালগরিদম রয়েছে যা আমরা বিবেচনা করব না উদাহরণ স্বরূপ বার্লিনোর B স্টার নামক একটি অ্যালগরিদম ছিল যা আমরা বিবেচনা করব না এটিও এক ধরনের হিউরিস্টিক সার্চ অ্যালগরিদম যার দিকনির্দেশের অনুভূতি ছিল কিন্তু আমরা নিজেদেরকে SSS স্টারেতে সীমাবদ্ধ রাখব যে অ্যালগরিদমের সম্পর্কে কথা বলা মূলত অনেক সহজ সুতরাং আমরা এখানে গেমগুলি দিয়ে শেষ করব এবং মূলত এই জায়গা থেকে এগিয়ে যাব